আমরা পূর্বের সপ্তাহে গোলাকার প্রতিসম সিস্টেমগুলি ক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের সমীকরণটিরSchrödinger equation সঙ্গে পরিচিত হয়েছিলাম এবং কৌণিক ভরবেগের গুনাবলী এবং হাইড্রোজেন পরমাণু এবং তার কক্ষপথগুলির বিষয়ে আলোচনা করেছিলাম এই বক্তৃতার মাধ্যমে আমি আপনাদের কিভাবে গোলাকার প্রতিসম সিস্টেমগুলির ক্ষেত্রে তরঙ্গ অপেক্ষকের ব্যাসার্ধ সম্বন্ধীয় উপাদানটির সমাধান আমরা করতে পারি তার ধারণা দিতে চাই কারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেকোনো পোটেনশিয়াল এর জন্য বিশ্লেষণাত্মক সমাধান নির্ণয় করা সহজ নয় ওই সিস্টেমগুলির মত সুতরাং এই বক্তৃতাটিতে আমরা স্ক্রোডিঙ্গারের সমীকরণটির ব্যাসার্ধ সম্বন্ধীয় উপাদানটির ক্ষেত্রে এর নিউমেরিকাল সমাধান এর ওপর গুরুত্ব দেব এখন আপনারা হয়তো এটি মনে করতে পারবেন যে স্ক্রোডিঙ্গারের সমীকরণের থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল ফাংশনের V এর মান কেবলমাত্র r এর উপর নির্ভর করে অর্থাৎ যা r এর ভেক্টর এর উপর নির্ভশীল নয় এখন সমীকরণটি কে যদি আমি লিখি এটি এর উপরে অপারেট করবে এবং এখনে E হবে সুতরাং এই সমীকরণে V এর মান গোলাকার প্রতিসম হয় এবং এটি সম্বন্ধে আমরা এর পূর্বের বক্তৃতা গুলিতে আলোচনা করেছিলাম এখন তরঙ্গ অপেক্ষক টিকে চলরাশির পৃথকীকরণ পদ্ধতিতে RrYlmθϕ ভাবে লেখা যায় যেখানে Ylm হয় কৌণিক ভরবেগ Ylmθϕ এর বর্গের আইগেন ফাংশন যেখানে আইগেন ভ্যালুটির মান হয় ll12 এবং এছাড়াও কৌণিক ভরবেগের z উপাদানটির মান হয় Ylmθϕ আমরা এই সমস্ত বিষয়গুলিকে এর পূর্ববর্তী সপ্তাহের বক্তৃতা গুলিতে আলোচনা করেছিলাম এই বক্তৃতাটিতে আমরা নিউমেরিকাল ভাবে r এর সমাধান এর বিষয়ে গুরুত্ব দেব আপনারা এর পূর্ববর্তী বক্তৃতা গুলিতে দেখেছিলেন যে Ylmθϕ এর মান যেকোনো V এর জন্য সমান হয় এবং কেবমাত্র R মান V এর উপরে নির্ভর করে এবং এর পূর্ববর্তী বক্তৃতায় R এর জন্য সমীকরণটি সমাধান করেছিলাম হাইড্রোজেন পরমাণুর পটেনশিয়াল এর মত খুব সীমাবদ্ধ বিষয়ের জন্য এখন আমরা সমীকরণটি কে যেকোনো সাধারণ V এর জন্য সমাধান করতে চাই এখন এই সমাধানটি আরো সহজে করবার জন্য আমরা R কে একটি ফাংশন urr আকারে লিখছি সুতরাং সমীকরণে কেবমাত্র u এর দ্বিতীয় অবকলন এসেছে এখন আমরা সমীকরণটিকে লিখতে চলেছি 22mulll122mr2ulrVulrEulr

এবং এটি একটি স্ক্রোডিঙ্গারের সমীকরণSchrödinger equation যা আমদের সমাধান করতে হবে এখন তরঙ্গ অপেক্ষক ψ এর মানে আমরা ulr দিয়ে পাই এবং অমি n কেও এখানে লিখতে চাই সুতরাং আমরা এখানে লিখতে চলেছি unlrrYlmθϕ এখানে কেবমাত্র আমরা u এর উপর গুরুত্ব দেব আমরা এখানে এর কিছু গুণাবলী ও পেয়েছি যে ulrrl1 হয় যখন r 0 এর নিকটবর্তী হয় এবং V এর মান 0 এর নিকটবর্তী হয় যখন r অনন্তের দিকে যাবে এখন ওয়ান ডাইমেনশনাল বিষয়ের জন্য আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন যে আমরা সেখানে x অক্ষের দিকে একটি সাধারণ পোটেনশিয়াল এর জন্য একটি l দৈর্ঘ্যরে বৃহৎ বক্স এর কল্পনা করেছিলাম সেক্ষেত্রে সীমানা গুলি ছিল অনেক দূরে এবং আমরা তরঙ্গ অপেক্ষক ψ টিকে সীমানায় 0 ধরেছিলাম এবং এর পরে উভয় দিক থেকে সমাধানটিকে করবার চেষ্টা করেছিলাম এবং এর পরে মধ্যবর্তি স্থানে সীমান্ত শর্তগুলিকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম আমরা সেই ঘটনাটির জন্য কি করেছিলাম আমরা সেক্ষেত্রে এর বাম দিক থেকে আসা অংশটিকে l এবং ডান দিকের অংশ টিকে r ধরে নিয়েছিলাম এবং এদের মধ্যবর্তী কোনো একটি স্থান x0 এ E এর সঠিক আইগেন ভ্যালুর জন্য l এবং l এর ভাগফল অবশ্যই rr এর সঙ্গে সমান হবে এবং এই ভাবে আমরা সমাধানটি কে তৈরি করেছিলাম এবং আমরা এখন এই একই ভাবে গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এর জন্য সমাধান করতে চলেছি এখন আমরা নিউমেরিক্যাল সমাধানটিকে এর পদ্ধতিটি অনুসরণ করে ধাপে ধাপে সম্পন্ন করতে চলেছি সুতরাং এর প্রথম ধাপে আমরা এই সমীকরণটি সমাধান করতে চাইছি 22mull122mr2uVruEu সুতরাং এখন আমাদের প্রথমে ধাপে দূরত্ব এবং শক্তির মান গুলিকে এমন ভাবে পরিমাপ করতে হবে যাতে তাদের মধ্যে একক মাত্রার পার্থক্য থাকে সুতরাং আমি r এর মানকে 1 2 3 4 5 ইত্যাদি ভাবে পরিমাপ করছি এবং একই ভাবে শক্তি ক্ষেত্রেও পরিমাপ করছি আমি এটিকে একটা উদাহরণ এর সাহায্যে দেখাতে চাই উদাহরণস্বরূপ আমরা একটি হাইড্রোজেন পরমাণু অথবা একই রকম আয়নকে নিচ্ছি সুতরাং এখানে V এর মান হবে Ze24π01r সুতরাং এখনো আমাদের u এর সমীকরণটি হবে 22md2udr2 ll122mr2u Ze24π01ruEu এখন অবশ্যই বদ্ধ অবস্থার জন্য শক্তির মান E ঋণাত্মক হবে অর্থাৎ E0 সুতরাং আমরা এখন সমীকরণটিকে পূনরায় লিখলে পাই 22md2udr2 ll122mur2 Ze24π01ru সুতরাং এখন আমরা প্রথমে দূরত্ব এর মান কে নির্দিষ্ট স্কেল অনুযায়ী পরিমাপ করতে চাই এখন আমদের দূরত্বের প্যারামিটার খুব ছোটো হয় যেই পরিমাপে আমরা দূরত্ব কে পরিমাপ করতে চাই এখন আমদের কাছে ইলেকট্রন এর ভর m আছে এবং আমদের কাছে প্লাংক এর ধ্রুবক আছে এবং আমদের কাছে Ze24π0 আছে এই তিনটি বাহ্যিক প্যারামিটারগুলি আমাদের সমস্যাটিকে নির্ধারিত করে এখন আমদের ইলেকট্রনের ভরের মান 10 30 kg ক্রমের এর মান 10 34 kg m² s⁻¹ ক্রমের এবং Ze24π0 এই কোয়ান্টিটি 10 38×9×109 ক্রমের অর্থাৎ যা 10 28 ক্রমের কিন্তু এইগুলি হয় খুবই ছোট কোয়ান্টিটি আমরা r এর মান এই ক্রমে কখনোই ধরে নিতে পারবো না সুতরাং এখন আমরা r এর মানকে একটি স্কেলিং ফ্যাক্টর a গুন x এর সমান আকারে লিখছি অর্থাৎ আমাদের স্কেলিং ফ্যাক্টরের মান টি নিশ্চয়ই mZe24π0 এর সমান হবে এবং আমরা α β γ কে ডাইমেনশনাল এনালাইসিস এর সাহায্যে নির্ণয় করবো এখন আপনারা যদি এটিকে নির্ণয় করেন তবে a এর মান পাবেন 4π02Ze2m এটির মান বোরের ব্যসার্ধ এর ক্রমে অথবা 10 10 মিটার হয় সুতরাং এখন আমরা r এর মান কে এই a এর ক্রমে লিখতে চাই এখন আমদের সমীকরণটি হয় 22md2udr2 ll122mr2u Ze24π01ru E u এবং ধরা যাক r a x সুতরাং এটির মান হয় 22m1a2d2uxdr2 ll122ma2x2u Ze24π0a1xu E এখন আমরা a এর মান প্রতিস্থাপন করলে পাই 22mZ2e44π02m24ull122mZ2e44π02m24ux2 Ze24π0Ze2m4π021xu E u এখন আমরা এটিকে আরো সহজ করে লিখলে পাই Z2e424π02m2ull12Z2e44π02m2ux2 Z2e4m4π0221xu E

u এখন আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা যেটিকে লাল রং এর বৃত্ত একে দেখাচ্ছি সেটি শক্তির মান হয় আপনার এটি খুব সহজেই চেক করে দেখতে পারেন এখন এটির মান হয় Z2e24π0 অর্থাৎ যেটি দুটি চার্জ এর মধ্যে স্থিরতড়িৎ শক্তির মান হয় সুতরাং এটি একটি শক্তির সাধারণ ইউনিট হয় এখন আমরা এটিকে অন্যদিকে নিয়ে গেলে পাই 12ull12x2u ux E Z2e4m4π022u এবং এটি হয় আমাদের সমীকরণ সুতরাং আমরা অন্তিম ভাবে যে সমীকরণটি পাই 12d2udr2 ll122x2u ux E u যেখানে E এর মান হয় EZ2e44π022 এখন আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের সমীকরণটি খুব সহজ হয়ে গেছে এখানে সব ধ্রুবক গুলি দূরত্ব এবং শক্তির ইউনিটে এসেছে এখন এর দ্বিতীয় ধাপে আমরা সমীকরণটিকে রিস্কেল করতে চাই আমি এর আগে আপনাদের হাইড্রোজেন পরমাণুর জন্য সমীকরণটিকে নতুন ভাবে স্কেল করে দেখিয়েছিলাম এখন এখানে অপর কোনো সমীকরণ এর জন্য আমাদের হয়তো একটু অন্যভাবে সমীকরণটিকে রিস্কেল করতে হবে এখন যে ভাবেই আমরা করি না কেন r0 কে rR দিয়ে ভাগ করতে হবে যেখানে R এর মান খুব বৃহৎ হতে হবে অর্থাৎ আমরা এই বৃহৎ অন্তরটিকে একটি ক্ষুদ্র r অন্তরে ভেঙ্গে ফেলেছি এখন আমরা যা করছি যে এখানে আমদের r0 হয় এবং আমরা একটি খুব বৃহৎ দূরত্ব যেখানে আমদের তরঙ্গ অপাক্ষকটি বিলুপ্ত হয় এমন একটি মান R নিচ্ছি কারণ আমরা এই সম্পূর্ন R দূরত্বকে কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র r দূরত্বে ভেঙ্গে ফেলছি সমীকরণটিকে সমাকলন করবার জন্য সুতরাং এখানে প্রত্যেকটি অন্তর এর মান হয় r এখন আমরা একটি ওয়ান ডাইমেনশনাল সিস্টেম এর ক্ষেত্রে সমীকরণটিকে নেব কারণ এক্ষেত্রে এটি ওয়ান ডাইমেনশনাল সিস্টেম এর মত কাজ করবে আমাদের এখানে r0 এর থেকে সামনের দিকে এবং অপর পাস থেকে rR অভ্যন্তরের দিকে সমাকলন শুরু করব এবং এর মধ্যবর্তী কোনো একটি স্থানে আমরা সমাধান দুটিকে মিলিত করে দিতে পারব এখন আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রথমে আমরা rR এ u এর মান 0 ধরে নেব এই কারণে আমাদের এর মান খুবই বৃহৎ ধরতে হবে কারণ এখানে তরঙ্গ অপেক্ষকটি বিলুপ্ত হয়ে যাবে এবং এরপর urR এর মানকে একটি নির্দিষ্ট সংখ্যা ধরে নেব এবং সমীকরণটিকে অভ্যন্তরের দিকে সমাধান করতে শুরু করব আমি আপনাদের ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল এর ক্ষেত্রে কিভাবে সমীকরণটিকে সমাকলন করতে হয় তা দেখিয়েছিলাম সুতরাং আপনারা এখানে একটু পিছিয়ে গিয়ে একবার দেখে নিতে পারেন সুতরাং এখন আমাদের একটি u কে ধরে নেওয়া প্রয়োজন যা ui1uiΔrui হবে এবং u টি পূনরায় একটি rui কে i 1 ui1 ভাবে নিয়ে স্ক্রোডিঙ্গারের সমীকরণটিকেSchrödinger equation সম্পূর্ন আপডেট করতে হবে কারণ এটি ওইবিন্দুতে u এর মনের উপর নির্ভর করে সুতরাং আমাদেরকে অভ্যন্তরের দিকে সমাকলন করতে হবে এবং u এর মান 0 ধরতে হবে r0 তে কারণ আমরা এর আগে পেয়েছি যে ur0 তে rl1 ভাবে পরিবর্তীত হয় সুতরাং এমনকি l 0 তে এর মান হয় 0 এবং আমরা এখানে বাইরের দিকে সমাকলন করতে শুরু করেছি সুতরাং পূনরায় আমাদের ui1uiΔrui করতে হবে এখন এখানে যেহেতু আমরা এর u r 0 তে rl1 হয় গুণাবলিকে জানি আমার এখানে এর থেকে কিছু সাহায্য নিতে পারি সুতরাং আপনারা এখানে লিখতে পারেন ul1rl এবং আপনারা এর সমাধান তৈরি করতে পারেন প্রথম এবং দ্বিতীয় বিন্দু থেকে অভ্যন্তরের দিকে এখন এর চতুর্থ ধাপে কোন একটি অভ্যন্তরীণ বিন্দু r0 অর্থাৎ 0r0R নিতে হবে যাতে ur→ur→

rr0 হয় সুতরাং এখানে r এর মান r0 তে দুটি ভিন্ন ভাবে গড়ে উঠতে থাকা সমাধানকে প্রকাশ করে এক্ষেত্রে দুটি লগারিদম এর অবকলন মিলিত হয় একটি পূর্ব নির্দ্ধারিত সঠিকতার সঙ্গে আমরা কখনোই এটিকে যথাযথ ভাবে মিলিত করতে পারি না আপনারা বলতে পারেন এখানে 103 10 4 10 3 ইত্যাদি বিভিন্ন মানের মধ্যে নির্দিষ্ট E তে এটি মিলিত হয় সুতরাং আপনারা এখন এর আইগেন শক্তি কে পেয়ে গেছেন এবং এর পরে আপনারা এটিকে রিস্কেল এবং তরঙ্গ অপেক্ষকটিকে নর্মালাইজ করতে পারেন এখন আমি আপনাদের এখানে এটিকে সম্পন্ন করার ধাপ গুলিকে দেখালাম তবে এটি আপনাদেরকে নিজে থেকেই অভ্যাস করতে হবে এক্ষেত্রে আপনারা যে কোন সফটওয়্যার এর সাহায্য নিতে পারেন এবং যেকোন ভাষা আপনারা জানেন তা ব্যবহার করতে পারেন এবং এর পরের ধাপ 5 এ u কে r0 তে নিরবিচ্ছিন্ন করতে হবে অর্থাৎ এটিকে মিলিত করতে হবে এবং নর্মালাইজ করতে হবে এবং এর থেকে আপনারা সমস্যাটির সমাধান পেয়ে যাবেন সুতরাং আপনারা E কে একটি খুবই বৃহৎ শক্তির থেকে স্ক্যান করতে শুরু করবেন এবং বিভিন্ন ধরনের শক্তির জন্য সমাধানটি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইগেন শক্তি এবং বিভিন্ন ধরনের আইগেন ফাংশন এবং এর পরে আপনরা এটির ক্রম তৈরি করবেন এনার্জি আইগেন ভ্যালু এর মান অনুযায়ী স্ক্রোডিঙ্গারের সমীকরণটিরSchrödinger equation নিউমেরিক্যাল সমাধান করা বিশেষ জটিল কিছু নয় সুতরাং এখন এটিকে অভ্যাস করা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম এখন আমরা এইবক্তৃতাটিকে শেষ করতে চাই এই বলে যে থ্রি ডাইমেনশনাল গোলাকার প্রতিসম পটেনশিয়ালের জন্য স্ক্রোডিঙ্গারের সমীকরণটিরSchrödinger equation সমাধান করা যেন ওয়ান ডাইমেনশনাল সমীকরণকে সমাধান করা veffrll122mr2V এর সঙ্গে এবং নিউমেরিক্যাল পদ্ধতিটি প্রায় ওয়ান ডাইমেনশনাল স্ক্রোডিঙ্গারের সমীকরণটির সমাধানের পদ্ধতির সঙ্গে মেলে যা আমি এই বক্তৃতার মাধ্যমে দেখলাম সুতরাং এর সঙ্গে আমাদের গোলাকার প্রতিসম পোটেনশিয়াল এর ক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের সমীকরণটির সমাধান করা প্রসঙ্গে আলোচনাকে আমরা এখানে শেষ করতে চাই এবং এর পরবর্তী বক্তৃতা গুলিতে আমরা একটি নতুন সিস্টেম কে নিয়ে আলোচনা করবো যা হয় মুক্ত ইলেকট্রন আলো কিন্তু এখনো আমাদের পর্যায়বৃত্ত পোটেনশিয়াল আছে এবং এই জন্য সমাধান গুলি কিছুটা পৃথক হবে মুক্ত ইলেকট্রন এর সমাধান থেকে এবং সেক্ষেত্রে ব্যান্ড তৈরি হবে